প্রফেসর বালা নমস্কার আমাদের ডিজাইন থিঙ্কিং মডিউলে আপনাকে স্বাগত জানাই আজ আমি ডিজাইন থিঙ্কিং এর ইতিহাস কিছুটা আপনাদের বলব আমি ডিজাইন থিঙ্কিং এর ব্যাপারে বলেছিলাম যে এটি ষাটের দশকে শুরু হয় কিন্তু এটি তার থেকেও বেশি পুরানো সেই ব্যাপারে আমরা পরে আলোচনা করব আপাতত আমি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং এর কথা উল্লেখ করব পঞ্চাশের দশকে এটির নামকরণ করেছিলেন জন আর্নল্ড নামক এক ভদ্রলোক তিনি আমেরিকার ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি তে পড়াতেন তিনি একাধারে প্রফেসর এবং বিভিন্ন কোম্পানির উপদেষ্টা ছিলেন তিনি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং নামক কোর্সটিপড়াতেন যেখানে তিনি এই ধারণার প্রস্তাবনা করেন যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বাস্তবে শ্রেণিকক্ষের ভেতরেও সম্পন্ন হতে পারে এটিকে শ্রেণিকক্ষের মধ্যে উৎপন্ন করা যেতে পারে এটি সম্পুর্ন প্রক্রিয়াকে শ্রেণিকক্ষের মধ্যে সম্পন্ন করা যেতে পারে ইতিপূর্বে মানুষ মনে করত যে সৃজনশীলতা কেবলমাত্র প্রতিভাবান ব্যক্তি মধ্যেই সীমাবদ্ধ তাদের জন্য তাদের উস্কোখুস্কো চুল হয় এবং তারা হয়তো কোনো অন্ধকার কোণে বসে কাজ করে থাকেন এই ধরনের ব্যক্তিদের সৃজনশীল মনে করা হতো আপনি যখন সৃজনশীল শব্দটি ব্যবহার করেন তখন তা এই ধরনের ব্যক্তিদের সাথেই যুক্ত করেন জন আর্নল্ড অন্যভাবে ব্যাপারটিকে চিন্তা করলেন এবং বললেন যে এমনটা হওয়া আবশ্যক নয় আমরা বাস্তবে এটিকে শ্রেণিকক্ষের মত নিয়ন্ত্রিত পরিবেশে সম্ভবত পুনরায় নির্মাণ করতে পারি সুতরাং তার কাছে অভিনব পদ্ধতি ছিল বিষয়টিকে পড়ানো এবং ওনার একান্ত পছন্দের বিষয় ছিল কল্পবিজ্ঞান তো কল্পবিজ্ঞান একটি দারুন বিষয় ছিল ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দেবার কারণ এটি তাদের কৌতুহল কে বাড়িয়ে তুলতে সক্ষম এটা কেউ জানে না যে আজ থেকে হাজার বছর পর কী ঘটতে চলেছে কিন্তু সম্ভাব্য বাস্তবের কল্পনা করার খুব ভাল পদ্ধতি হতে পারে এটি সুতরাং তিনি সত্যিই এই অজ্ঞাত বিষয়টিকে নিজের সুবিধার্থে ব্যবহার করেছিলেন যদি আমি ভারতীয়দের অন্য কোন দেশ উদাহরণস্বরূপ ইতালিতে বসবাসকারী মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবার কথা বলি তবে সেই ভারতীয়দের পক্ষে একটু সমস্যার সৃষ্টি হবে কারণ তারা এটা মেনে চলছেন যে যা এখানে বৈধ তা ইতালিতেও বৈধই হবে এই ভাবেই তারা কিছু ডিজাইন বা ডিজাইন থিঙ্কিং এর ভুল করে থাকেন সুতরাং প্রফেসর জন আর্নল্ড এর উদ্দেশ্য ছিল যে ছাত্ররা চিরাচরিত চিন্তাভাবনা যাতে তারা শুধুমাত্র নিজের এবং নিজের পারিপার্শিক বিষয় ভাবে তার গণ্ডি থেকে বাইরে বেরিয়ে তাদের থেকে যারা দূরে আছেন তাদের বিষয়ে ভাবে ও তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কেস স্টাডি ওই সময়ে খুবই প্রসিদ্ধ কেস স্টাডি যা ছিল আর্কটুরুস IV এর প্রয়োগ করেছিলেন এবার আমি আপনাকে আর্কটুরুস IV কেস স্টাডি সম্পর্কে সংক্ষেপে জানাবো আর্কটুরুস হল বুটিস তারামণ্ডলে অবস্থিত একটি তারা হতে পারে যে আমি ভুল উচ্চারণ করছি কিন্তু আপনি নিজে সঠিক যেটি তার খোঁজ নিতে পারেন এই তারাটি পৃথিবী থেকে 33 আলোকবর্ষ দূরে অবস্থিত এক বছরে আলো যতোটা দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে আলো দ্রুতগতিতে পথ অতিক্রম করে এক বছরে এটি প্রায় অনেকটা পথ অতিক্রম করে এবং 33 বছরে সম্পূর্ণ পথ অতিক্রম করে সুতরাং যদি আজ পৃথিবী থেকে কোন সংকেত পাঠানো হয় 33 বছর পর আর্কটুরুস IV এ পৌছবে তারমানে এটি পৃথিবী থেকে এতটাই দূরে অবস্থিত তো প্রফেসর জন আর্নল্ড তার ছাত্রদের একটি কাল্পনিক গ্রহ আর্কটুরুস IV সৌরমণ্ডলের চতুর্থ গ্রহ রূপে কল্পনা করতে বললেন তিনি বললেন যে মনে করা যাক সেখানে একটি ছোট্ট সভ্যতা আছে এবং আগত হাজার বছরে পৃথিবীবাসী ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করা শুরু করবে এই কোম্পানিকে তিনি ম্যাসাচুসেট্স ইন্টার গ্যালাকটিক ট্রাভেল কম্পানি নাম দেন এইভাবে এই কোম্পানি হাজার বছর পরের ভবিষ্যতে কাল্পনিক কোম্পানি রূপে স্থাপিত হলো তিনি বললেন যে ভিনগ্রহের ভিনগ্রহের প্রাণীরা আমরা পৃথিবীবাসীদের থেকে অনেকটাই আলাদা উদাহরণস্বরূপ তিনি বললেন তাদের প্রত্যেক হাতের তিনটা করে আঙ্গুল আছে আমাদের মতন প্রতি হাতে পাঁচটি আঙ্গুল নেই তাদের প্রতিটা হাতে তিনটি আঙ্গুল আছে তাদের তিনটি চোখ আছে যার মধ্যে একটি এক্সরে দেখতে সক্ষম সুতরাং তারা খুবই আলাদা তাদের পরিবেশ অক্সিজেন সমৃদ্ধ না হয় মিথেনে পরিপূর্ণ তাই তিনি এই ভিনগ্রহের প্রাণীদের মিথেনিয়ান্স নাম দিয়েছেন সুতরাং ওরা পৃথিবীবাসীদের থেকে অনেকটাই আলাদা প্রকৃতির একইভাবে ওখানকার তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার থেকে আলাদা ছিল ওদের গরমকালের গড় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস এবং ওদের শীতকালীন গড় তাপমাত্রা 110 ডিগ্রী সেলসিয়াস সুতরাং আর্কটুরুস IV এর ক্ষেত্রে যা বৈধ তা পৃথিবীর ক্ষেত্রে বৈধ ছিলনা আরো একটা কথা উল্লেখ যোগ্য তা হল তাদের মধ্যাকর্ষণ বল পৃথিবীর মধ্যাকর্ষণ বলের 11 গুণ বেশি সুতরাং যদি আপনি লাফান লাফাতে সক্ষম হন পৃথিবীতে 11 মিটার উচ্চতা লাফান তাহলে ওখানে এক মিটার পর্যন্ত লাফাতে সক্ষম হবেন তাহলে মধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রেও এই ধরনের পার্থক্য দেখা যাবে শিল্প বিবর্তনের ক্ষেত্রেও তারা সম্ভবত আমাদের থেকে নিম্ন স্তরে থাকবে সুতরাং প্রফেসর জন আর্নল্ড এই মন্তব্য করেন যে পৃথিবী থেকে পরামর্শদাতা আর্কটুরুস IV এ গিয়ে দেখলেন যে স্কুটার এর মত দেখতে বস্তু ওখানে খুবই কম ব্যক্তির কাছে আছে সুতরাং এটাই হলো তাদের বিকাশের মান তো এখন কি প্রফেসর জন আর্নল্ড এই কেস স্টাডি নিজের ছাত্র দের এই কারণে দিয়েছিলেন যাতে করে তারা শুধু নিজেদের বিষয় না ভেবে বা নিজেদের ক্ষেত্রে যা সঠিক তা সম্পর্কে না ভেবে বরং একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি এবং সম্পূর্ণ ভিন্ন পরিপ্রেক্ষিতে ভাবতে শুরু করে সুতরাং যেখানে আপনি আরামে আছেন যেখানে আপনার মান্যতা গুলি বৈধ সেই স্থান থেকে ডিজাইন থিঙ্কিং আপনার চিন্তাভাবনাকে এমন এক আয়ু বর্গের ভিন্ন সংস্কৃতিতে সম্পূর্ণ ভিন্ন পরিপ্রেক্ষিতে সবকিছু যেখানে আলাদা তেমন জায়গায় সরিয়ে নিয়ে যাবে প্রফেসর জন আর্নল্ড তার ছাত্রদের এটাই করতে ইঙ্গিত করেছিলেন এবং ছাত্ররা তা একটি প্রতিযোগিতা হিসেবে নিয়েছেন এবং চিন্তা করার অভ্যাস গুলোর মধ্যে এটিকে সবচেয়ে সফল অভ্যাসে প্রচার করা হয়ে থাকে অনেক কোম্পানি এই বিচার টিকে গ্রহণ করেছেন এবং বাস্তবে প্রফেসর আর্নল্ড কে নিজেদের কোম্পানিতে এনে জিজ্ঞাসা করেন আপনি কি আমাদের ও আমাদের কর্মচারীদের জন্য এমনটা করতে সক্ষম এটি ভীষণ সাড়া জাগিয়েছিল কিছু সফল ডিজাইন সমূহ যা ছাত্ররা নকশা করেছিলেন তাদের মধ্যে একটি হল এটি আমি স্ক্রিনে যা দেখাতে চলেছি তা হল এগ মোবাইল এটি হলো মিথেনিয়ান্সদের একটি ব্যক্তিগত যানবাহন ছাত্রদের মধ্যে থেকে একজন এটিকে ডিজাইন করেছেন এটি স্পষ্টতই খুব প্রসিদ্ধিলাভ করে যখন প্রেস ও মিডিয়া এর প্রচার ঘটাল এই বলে যে এটি অনেকাংশেই আলাদা ধরনের আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা হাত ও অন্য ধরনের শারীরিক বৈশিষ্ট্য যুক্ত মিথেনিয়ান্স একটি ডিম্বাকৃতি কাঠামোর মধ্যে বসে আছে আপনিও তার উচ্চতার তুলনা হিসেবের জন্য একজন মানুষকে দেখতে পাবেন এই হল টেরানিয়ান্স এর দ্বারা সৃষ্ট নকশা টেরানিয়ান্স মানে পৃথিবীবাসী যারা মিথেনিয়ান্সদের জন্য নকশা তৈরি করেছে আপনি অনুমান করতে পারেন এর দ্বারা ছাত্র দের সৃজনশীলতা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং প্রফেসর আর্নল্ড যিনি ততটাই সাহসী ছিলেন এই ধারার সাথে বয়ে চললেন এবং তিন থেকে চার বার সংশোধন করে নিজের কেস স্টেডটা প্রস্তুত করেন যা এখন আর্চিভ ডট ও আর জি তে উপলব্ধ আছে আমি রেফারেন্স সূচিপত্রে এর লিংক দিয়ে দেবো জন আর্নল্ড জুনিয়ার আমার অনুমান যিনি প্রফেসর জন আর্নল্ড এর ছেলে তিনি আর্চিভ ডট ও আর জি তে ডিজাইন থিঙ্কিং এর উৎকৃষ্ট অভ্যাস রূপে এটিকে প্রকাশ করেছেন এটি এখনো আমাদের সকলের জন্য উপলব্ধ এবং সুলভ তো আমি সেটা আপনাকে দেখাবো আরো একটি বিষয় প্রফেসর আর্নল্ড দেখিয়েছেন যে পৃথিবী এবং আর্কটুরুস IV এর মধ্যে যোগাযোগের মাধ্যমে কিভাবে আর্কটুরুস IV এ ফল বড় হয় এবং কিভাবে তাদের বপন করা হয় তো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে গাছগুলো বেড়ে উঠছে বা কিভাবে তাদের রোপন করা হচ্ছে মিথেনিয়ান্সদের জমিতে এখানে ফলগুলি মাটির নীচে জন্মায় এবং আপনি এখানে দেখতে পারেন সেগুলি কি ধরণের দেখতে সুতরাং তিনি বিষয়ের গভীরে প্রবেশ করতেন এবং তাদের পরিবেশ কেমন হতে পারে তার খুঁটিনাটি বিশদে পর্যবেক্ষণ করতেন তিনি বাস্তব জীবনেও তাঁর ছাত্রদের মধ্যে এই ধরণের গভীর চিন্তা ভাবনা চেয়েছিলেন এবং তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট কেস স্টাডি ছিল